আলোচনার পরবর্তী বিষয়টি হতে চলেছে সীমা উপযুক্ত এবং সহনশীলতা এটি মেট্রোলজির কোর্সে আলোচনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথমদিকে কি হত প্রথম দিকে যখন মানুষ কোন কিছু উৎপাদন করা শুরু করে তখন এটা বেশিরভাগ ক্ষেত্রেই কাস্টমাইজেশন করে তৈরি করা হত এবং লোকেরা গ্রাহকের চাহিদা পূরণ করার চেষ্টা করত উৎপাদনকারীরা গ্রাহকের চাহিদাগুলি বোঝার চেষ্টা করত এবং যা বুঝত সেই ভাবনাটা একটি সাধারণ চিত্র দ্বারা প্রকাশ করত এবং সেই চিত্রটির উপর ভিত্তি করে পণ্যটি উৎপন্ন করার চেষ্টা করত এবং গ্রাহককে সেটা তুলে দিত তো এর সুবিধা কী এর সুবিধাটি হল গ্রাহকের মতামত নেওয়া যায় এবং উৎপাদনকারীরা গ্রাহকের ইচ্ছা অনুযায়ী পণ্যটিকে কাস্টমাইজ করতে পারত তবে এই ব্যবস্থার অসুবিধা কী ছিল এই ব্যবস্থার অসুবিধা হল উৎপাদনকারীরা গণ উৎপাদন করতে সক্ষম হতেন না এবং দ্বিতীয়টি হল সেই সময় এমন অনেক শিল্পী ছিলেন না যারা গ্রাহকের চাহিদা উপলব্ধ করতে পারতেন এবং সেটিকে পণ্যতে রূপান্তর করতে সক্ষম হতেন তাই খুব জটিল পরিস্থিতি ছিল সেখানে উৎপাদিত পণ্যের সংখ্যা কম ছিল সেই সময় শিল্পীর সংখ্যাও কম ছিল এবং দক্ষতা যা তাদের প্রয়োজন তাও কম ছিল তার মানে আজ প্রস্তুতকারক কে অঙ্কন থেকে শুরু করে পণ্য উৎপন্ন হওয়া পর্যন্ত সমস্ত পদ্ধতিগুলি তাকে ভালভাবে জানতে হবে তারপরে দৃশ্যটি আস্তে আস্তে পরিবর্তিত হয় দৃশ্যটি এমন ভাবে পরিবর্তন হয় যে উৎপাদনকারী লোকেরা ভেবেছিল আসুন আমরা গণ কাস্টমাইজেশন এর পরিবর্তে গণ উৎপাদন শুরু করি গণ উৎপাদন এ তারা যা করেছিল তারা বলেছিল যে আমাদের উৎপাদন চালিয়ে যাওয়া যাক এবং তারপর উৎপাদনের ব্যয়টি যতটা সম্ভব কম করা হবে এবং গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টা করা হবে সুতরাং এখানে কাস্টমাইজেশন কে অগ্রাধিকার দেওয়া হয়নি তবে উৎপাদন এবং একটি অর্থনৈতিক মূল্যে পণ্য বিক্রয় কেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল সুতরাং যখন এটি ঘটে সম্পূর্ণ পন্য়টি একসাথে উৎপাদন করা সম্ভব হল না এবং এক ছাতার নীচে এক রকমের জিনিস বানানো হত এর পিছনে বিভিন্ন রকম কারণ ছিল যেমন কাঁচামাল উপলভ্য ছিলনা দক্ষ লোকেরও অভাব ছিল ইত্যাদি কারণ ছিল সুতরাং তারপর লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা নকশা থেকে অংশগুলি তৈরি করার চেষ্টা করি এবং একত্রিতকরণ এর সময় সেখানে যদি কিছু অসুবিধা থাকে তাই তারা সেই নির্দিষ্ট নকশা অনুসারে প্রস্তুত করা জিনিসটির উল্টোদিকের জিনিসটাও উৎপাদন শুরু করে সুতরাং তখন কি হয় যে আপনি কোনও দেশ থেকে বা একটি কারখানা থেকে কোনও এক দিকের অংশ নিতে পারেন আর অন্য কারখানা থেকে এর বিপরীত অংশটি নিতে পারেন এবং এই দুটি জিনিসই একটি নির্দিষ্ট নকশার সাথে মিলে যাবে সুতরাং তারা নকশার উপর ভিত্তি করে পণ্য উৎপাদন করতে সক্ষম হয় এবং বিভিন্ন জায়গায় উৎপন্ন পণ্যগুলি কে তারা একত্রিত করতে সম্ভব হয় অর্থাৎ গণ কাস্টমাইজেশন থেকে লোকজন গণ উৎপাদন এর দিকে এগিয়ে যায় সুতরাং গণ উৎপাদন এর ক্ষেত্রে এটি খুব স্পষ্ট যে নকশাটি সঠিকভাবে তৈরি করতে হবে এবং নকশাটিতে যা কিছু দেওয়া আছে সেটিকে সঠিকভাবে তৈরি করতে হবে অর্থাৎ আপনি পণ্যটির বাকি অংশগুলি নিয়ে চিন্তা করবেন না আপনাকে কেবল নিজের তৈরি করা অংশ নিয়েই চিন্তা করলেই হবে সুতরাং যখন একবার তারা নকশা টি দেখে এবং সেই মত করে উৎপাদন শুরু করে তখন এটি উৎপাদনকারীর দায়িত্ব যে উৎপাদিত অংশটি আমাদের যা প্রয়োজন তার সাথে মিলছে কিনা তো যদি এরকমই কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে সীমা উপযুক্ত এবং সহনশীলতা কি জানতে হবে ঠিক আছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে পণ্যগুলোর বিভিন্ন অংশ তাইওয়ানে একত্রিত হয় অংশগুলি ভারত ও চীন এবং কিছু অংশ জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় এই সমস্ত জিনিস তাইওয়ানে একত্রিত হয় এবং গ্রাহক শ্রীলঙ্কার হতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে কোন একটি নির্দিষ্ট বস্তুর জন্য এর অংশগুলি কোথায় কোথায় তৈরি হচ্ছে এবং একটি প্রশ্ন আসে যে এই বিভিন্ন জায়গায় উৎপাদিত এই অংশগুলি কিভাবে এক জায়গায় একত্রিত করা সম্ভব এবং কিভাবে তারা এটা সরবরাহ করতে সক্ষম হচ্ছে সুতরাং আপনি যদি দেখেন পুরো বিশ্ব ই এই পরিস্থিতির দিকে এগিয়ে গেছে সুতরাং অংশগুলি নকশা অনুসারে উৎপাদিত হয় এবং কীভাবে আপনি নিশ্চিত হবেন যে উৎপাদিত সমস্ত অংশকেই একত্রিত করা যাবে তাই উৎপাদিত অংশটি এমনভাবে তৈরি করা হয় যাতে অল্প পরিমাণ ত্রুটি থাকতে পারে অর্থাৎ স্বভাবতই এই ত্রুটির মধ্যেই আপনি একটি অংশ তৈরি করবেন এর বিপরীত অংশটিও একই ভাবে তৈরি করা হবে তাই এদেরকে একত্রিত করা সম্ভব সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি উৎপাদনে একটি বিপ্লব তৈরি করেছে এর ফলে গণ উৎপাদন সম্ভব হয়েছে এবং কম খরচে পণ্যগুলি বাজারে আনা সম্ভব হয়েছে আজকালকার পরিস্থিতি অনেক বেশি আকর্ষণীয় লোকেরা বলে যে আসুন পণ্যকে গণ কাস্টমাইজেশন করে তুলি তবে খুব কম মূল্যর মধ্যেই সুতরাং তারা প্রাচীনের সাথে শিল্প বিপ্লবের ধারণাটি কে যুক্ত করে এবং আজকের দিনে তারা বিবর্তন ঘটিয়ে গণ কাস্টমাইজেশন কে নিয়ে আসে সেখানে সবথেকে বড় সমস্যা হল কম খরচে অংশগুলি তৈরি করা সেটিও তারা করতে সক্ষম হয় সুতরাং আমি যখন গণ কাস্টমাইজেশন বলি তখন ব্যাচের আকারটি আমরা যা বলছি তা কেবল একটি অর্থাৎ এটি উপলব্ধি করার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সুতরাং আজকে আমার আলোচনায় এর সম্পর্কে কিছু ভূমিকা থাকবে এবং এই ভূমিকাটি দেওয়ার আগে লোকেরা যেসব প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছেন তার থেকে আমি দু তিনটি ধারণার সম্পর্কে ব্যাখ্যা করতে চাই তো আমাকে সেই সমস্ত ২ ৩ টি ধারণা ব্যাখ্যা করতে দিন এবং তারপরে আমরা এই অধ্যায়ের ভূমিকাতে চলে যাব তারপরে বিনিময় নীতি সম্পর্কে আলোচনা করব বিনিময়যোগ্য নামটি থেকেই এটি পরিষ্কার যে আমি বলতে পারি আমি পরিবর্তন করতে পারি আমি অংশগুলি বিনিময় করতে পারি এবং পরে এটি একত্রিত করতে পারি এরপরের বিষয়টি হল নির্বাচিত করে একত্রিত করা এর পর আসে সহনশীলতা তারপর আমি উপযুক্ততা আলোচনা করব এরপর সর্বশেষে আমি কোন একটি সিস্টেমের জন্য সীমা ও উপযুক্ততা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে শিক্ষার্থীরা যেসব প্রশ্নগুলি করেছেন তার উপর ভিত্তি করে আমি প্রথমে সঠিকতা ও সূক্ষ্মতা নামের দুটি জিনিস সম্পর্কে প্রাথমিক ধারণা দেব এই চিত্রটির সাপেক্ষে আমি শুধুমাত্র সংজ্ঞাগুলি দেব যাতে আপনি এটি বুঝতে সক্ষম হন সুতরাং সঠিকতা বনাম সূক্ষ্মতা ইংরেজি ভাষায় এই ২টি পদকে অদল বদল করা যায় ইঞ্জিনিয়ারিং এর ভাষায় প্রধানত উৎপাদনের দৃষ্টিকোণ থেকে এই দুটি কে অদল বদল করা যায়না আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই দুটিকে অদল বদল করা সম্ভব নয় এই ২ টি শব্দের খুব আলাদা অর্থ রয়েছে সুতরাং আসুন আমরা একটি ষাঁড়ের চোখ ও বন্দুকবাজের ধারণা দিয়ে এটি ব্যাখ্যা করার চেষ্টা করি একটি বন্দুকবাজ ষাঁড়ের চোখ কে আঘাত করার চেষ্টা করছে এবং সে এই ভাবে খেলছে তো আসুন বোঝার জন্য শর্ত গুলি কে আরো সরল করে নিই সুতরাং এখানে ষাঁড়টির চোখ ঠিক আছে সুতরাং বন্দুকবাজের যদি ইচ্ছা হয় তাহলে এখানে সেখানে সব জায়গায় আঘাত করা সম্ভব এরপরের সম্ভাবনাটি হল যেখানে ষাঁড়টির চোখটি আছে বন্দুকবাজ একদম ঠিক কেন্দ্র তেই সেই আঘাত করে ঠিক আছে তৃতীয় সম্ভাবনা টি হল এই ষাঁড়টির চোখের চারদিকে আঘাত করা চেষ্টা করছে এবং শেষ টি হল যে একদম ষাঁড়টির চোখের মধ্যে আঘাত করার চেষ্টা করছে সুতরাং এই অবস্থাটি কিছুই নয় তবে এখানে তিনি খুব সূক্ষ্ম কিন্তু সঠিক নন এখানে তিনি সূক্ষ্ম ও সঠিক আর এখানে সূক্ষ্ম নন আর সঠিকও নন এবং শেষেরটি হল সঠিক কিন্তু সূক্ষ্ম নন ঠিক আছে অর্থাৎ এখানে যদি আপনি দেখেন যে তিনি ঠিক এই অংশটিতে লক্ষ্য করছেন ও আঘাত করছেন এবং তার সমস্ত আঘাতগুলোই এদিক দিয়ে চলে গেছে এটি কেন্দ্র সমস্ত আঘাত গুলোই কিছুটা দূর দিয়ে চলে যায় তাই তার অর্থ হল তিনি সূক্ষ্ম তবে যদি কোনও ছোট সংশোধন করা হয় তবে তিনি খুব সঠিক হয়ে যান যদিও এই বন্দুকবাজ টি খুব সঠিক যেখানে প্রয়োজন তিনি ঠিক সেই বিন্দুতে যে আঘাত করতে পেরেছেন তাই এই পদ্ধতি বা এই যন্ত্র বা এই বন্দুকবাজ খুবই সূক্ষ্ম এবং সঠিক পরেরটি হল তিনি সূক্ষ্ম বা সঠিক কোনটাই নন কারণ তিনি পুরোপুরি বাইরের দিকে আঘাত করছেন এবং শেষরটি হল তিনি সঠিক তবে সূক্ষ্ম নন তার মানে বলতে চাইছি যে তিনি এর মধ্যে আঘাত করার চেষ্টা করছেন তবে তিনি পারেন তবে তিনি সূক্ষ্মভাবে পারেন না সুতরাং আমি যা বন্দুকবাজ কে নিয়ে বলেছিলাম আপনি এটি একটি যন্ত্র দিয়ে প্রতিস্থাপন করতে পারেন একটি যন্ত্র খুব সূক্ষ্ম পথ তৈরি করতে পারে তবে তা সব সময় সঠিক নাও হতে পারে সুতরাং এক্ষেত্রে আমাদের যা করতে হবে তা হল ত্রুটি বলে একটি জিনিসের দিকে আমরা লক্ষ্য রাখব এবং প্রতিবার ত্রুটি একই রকম আসছে কিনা সেটিও দেখব সুতরাং তখন আমরা যা করতে পারি তা হল আমরা কিছু সংশোধন করে সূক্ষ্মতাটিকে সঠিক করে তুলতে পারি আপনি যখন কোনও বন্দুকবাজের উদাহরণ নেবেন তখন তাকে যথাযথ চশমা বা সেরকম কিছু দেওয়া যেতে পারে সুতরাং যাতে সে ষাঁড়ের চোখটি সঠিকভাবে দেখতে পাবে এবং এটিকে আঘাত করতে পারবে আর এরকমই আপনি উৎপাদনের ক্ষেত্রে কোন একটি ফিক্সচার সংযুক্ত করতে পারেন অথবা আপনি কাটার সরঞ্জাম টি পরিবর্তন করতে পারেন যাতে এটি সব জায়গায় গৃহীত হয় যখন এটি সূক্ষ্ম ও সঠিক হয় তখন এটি সব জায়গায় গৃহীত হয় আর এখানে যেটি উৎপন্ন হচ্ছে সেটি একদমই গৃহীত হয় না কারণ ওখানে যাই উৎপন্ন হচ্ছে সেটি একদম ছাঁট জিনিস এখানে যেটা যন্ত্রটিতে উৎপন্ন হচ্ছে বা যেটা আঘাত করার জন্য অথবা গুলি করার জন্য ব্যবহৃত হচ্ছে পুরোটাই ছাঁটাই জিনিস সুতরাং এটি মোটেও গ্রহণ করা যায় না তবে এখানে অন্য জিনিসটি যা ঘটে তা হল এটি সঠিক তবে সূক্ষ্ম নয় অর্থাৎ এখানে ব্যাপারটা এলোমেলোভাবে ঘটতে পারে তাই আমাদের এলোমেলো ব্যাপারটা বুঝতে হবে এবং এই সমস্ত কিছুকে রূপান্তর করার চেষ্টা করা উচিত একটি ছোট জিনিসের জন্য সঠিকটাকে সূক্ষ্ম করে তুলতে হবে সুতরাং এখন এটি খুব স্পষ্ট যে আপনি এখন সঠিকতা এবং সূক্ষ্মতা র মধ্যে পার্থক্য কী তা আলাদা করতে সক্ষম হওয়া উচিত একটি প্রক্রিয়া সূক্ষ্ম হতে পারে তবে এই অবস্থায় এটি সঠিক নাও হতে পারে এই প্রক্রিয়ায় এটি সঠিক হতে পারে তবে এই অবস্থায় সূক্ষ্ম নাও হতে পারে ঠিক আছে এটি a অবস্থা আর আমি এটিকে b অবস্থা বলছি সুতরাং a অবস্থা আছে d অবস্থা ও আছে আমরা যা চাই তা হল d আর আমরা যা কখনোই চাই না তা হল c যখন অংশগুলি c এর মত করে উৎপাদিত হয় তৎক্ষণাত যন্ত্রটিকে দেখা হয় আগের অবস্থায় নিয়ে চলে যাওয়া হয় এবং সংশোধন করা হয় এবং সেগুলিকে আবার b অবস্থাতে নিয়ে আসার চেষ্টা করা হয় এটা এখন পরিষ্কার তো সুতরাং এখন ত্রুটির সংজ্ঞাটি দেখি সুতরাং আমি আগের আলোচনাটি তেও আলোচনা করেছি যে ত্রুটি হল পরিমাপ করা মান বিয়োগ প্রকৃত মান ভাজিতক ধরুন আমি শতাংশ তে বলছি সে ক্ষেত্রে এটিকে ১০০ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ Vm হল পরিমাপ করা মান এবং Vt হল প্রকৃত মান যেটা প্রত্যাশা করা হচ্ছে বা যাই হোক ঠিক আছে ত্রুটি Vm Vt১০০ যেখানে V m পরিমাপ করা মান Vt প্রকৃত মান সুতরাং এর সাহায্যে আমরা ত্রুটিটি অনুসন্ধান করার চেষ্টা করব এই ত্রুটিটি ঠিক করে নেব এবং পদ্ধতিটিকে আরো সূক্ষ্ম এবং নিয়ন্ত্রণ যোগ্য করে তুলব তাই আমি আরও একটি লেখচিত্র করতে চাই যাতে আপনি বুঝে উঠতে পারেন আপনি ১০০ অথবা t এর সাপেক্ষে বসাতে পারেন ঠিক আছে অন্যটি হল আমরা ব্যয় বনাম সূক্ষ্মতার সম্পর্কে আলোচনা করতে চাই এটি সর্বোচ্চ এটি সর্বনিম্ন এটির ব্যয় সর্বনিম্ন এবং এটির সর্বোচ্চ সাধারণত এটি এর মতো একটি প্রবণতা অনুসরণ করে তাই তার মানে যদি আপনি খুব ভাল সঠিক জিনিস পেতে চান এক্ষেত্রে ব্যয় ও বেশি হবে ঠিক আছে এটির বাস্তবতা কি আপনি যখন কিছুটা কম সঠিক জিনিস চান তখন আপনি দেখতে পাচ্ছেন যে উৎপাদনের ব্যয় খুব হ্রাস পেয়েছে সুতরাং এখন আসুন সীমা উপযুক্ত এবং সহনশীলতা আলোচনার বিষয়টিতে আসা যাক সুতরাং ভূমিকা কোন যন্ত্র দিয়ে কোন পদ্ধতিতেই দুটি অনুরূপ জিনিস উৎপন্ন করা সম্ভব নয় যে কোনও প্রক্রিয়া বা যেকোনও ঘটনাই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অনুসরণ করে ঠিক আছে সুতরাং যদি এটি হয় তবে যে দুটি অংশ উৎপন্ন হয়েছে যদি আপনি এটি যথাসম্ভব সঠিক করতে চান তবে এটি প্রায় অসম্ভব তাই দুটি পণ্যকে খুব একই রকম করা যায় সেরকম এই পৃথিবীতে কোনও উৎপাদন প্রক্রিয়াই নেই একটি ছোট প্রকারভেদ থাকবে ঠিক আছে সুতরাং এটি গ্রহণ করতে হবে এই প্রাকৃতিক ভিন্নতাগুলি এলোমেলো প্রকৃতির এবং এটি অনেকগুলি ছোট ছোট মূলত অনিয়ন্ত্রিত কারণগুলির সংযুক্ত প্রভাব উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে শ্যাফ্ট তৈরির জন্য দেওয়া টুকরোটি যথাসম্ভব সঠিক হওয়া উচিত আপনি মানগুলি পরীক্ষা করতে পারেন তবে যখন আপনি বলবেন যে প্রতিটি মান ঠিক আছে তারপরেও আপনি আণুবীক্ষণিক গঠন কাঠামোতে দেখতে পারবেন যে গ্রেন গুলি এলোমেলোভাবে রয়েছে সুতরাং এগুলি অনিয়ন্ত্রিত চলরাশি সুতরাং এটি একটি ছোট অনিয়ন্ত্রিত চলরাশি এরকমই সমস্তগুলি মিলিত হয়ে একটি পৃথক পরিবর্তন নিয়ে আসে এই ভিন্নতা গুলি উৎপাদন ক্ষেত্র তে জিনিসগুলো কে সম্পূর্ণরূপে একইরকম করার পক্ষে খুব কঠিন করে তোলে সুতরাং সাধারণত এই ভিন্নতাগুলি যথাযথভাবে যন্ত্র গুলিকে ঠিক না করা হলে ব্যবহারকারীর ত্রুটি সরঞ্জাম এর ক্ষয় এবংঅথবা ত্রুটিযুক্ত কাঁচামাল থেকে উদ্ভূত হয় আমরা এখানে আণুবীক্ষণিক স্তরের কথা বলছি আপনি যখন আণুবীক্ষণিক স্তরের কথা বলবেন সেখানে কিছু ভিন্নতা আসে এবং সেজন্যই আমরা বলছি যে হুবহু একই রকম জিনিস তৈরি করা খুবই কঠিন ঠিক আছে অর্থাৎ যেকোনো উৎপাদন ক্ষেত্রে এটি কতটা সুষ্ঠভাবে পরিকল্পনা করা হয়েছে অথবা কতটা যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে তা নির্বিশেষে কিছু পরিমাণ প্রাকৃতিক ভিন্নতা উপস্থিত থাকবে ঠিক আছে এখন আপনি জানেন যে প্রাকৃতিক ভাবে বিদ্যমান আছে সেখানে একটি প্রাকৃতিক ভাবেই তারতম্য থাকবে তো এখন আপনি কি করতে পারেন এক হতে পারে আপনি বলতে পারেন যে আমি যতই সময় বা অর্থ লাগুক না কেন তা দেব এবং নিশ্চিত করবো যে তার মধ্যে কোন ভিন্নতা না থাকে এটি একটি উপায় অন্য উপায়ে টি হল আমি এটিকে বৈধতা দিচ্ছি আমি এটা বৈধ বলে ধরে নিচ্ছি আমি আপনাকে একটি ছোট ভিন্নতার মধ্যে কাজটি করতে বলেছি তবে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি এই ছোট তারতম্যের মধ্যেই সমস্ত কিছু উৎপাদন করবেন সুতরাং তাহলে সেই প্রাকৃতিক ভিন্নতা যেটা উপস্থিত থাকবেই এবং আপনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে এটা আর কিছুই নয় এটা হল সহনশীলতা ঠিক আছে সুতরাং প্রদত্ত মানগুলি ভিত্তি করে কোন যন্ত্রাংশ কি পুরোপুরি সূক্ষ্মভাবে উৎপন্ন করা যায় না এটা কেবলমাত্র দুটি সীমার মধ্যে থাকতে পারে যা হলো ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা তাহলে আমরা কি বলার চেষ্টা করছি আমরা বলতে চাইছি যে যদি আমরা ২০ মিলিমিটার ব্যাসের একটি শ্যাফ্ট গঠন করতে চাই হুবহু সূক্ষ্মভাবে ২০ বানানো প্রায় অসম্ভব তাই আমরা এটাকে বৈধ বলে ধরে নিই এবং বলি যে ব্যাস টি ২০ র থেকে কম বেশি ১ মিলিমিটার হলে আমার শ্যাফ্ট টি জন্য গ্রহণযোগ্য এবং অনুরূপভাবে যখন আমি এই শ্যাফ্ট কে কোন গর্তের মধ্যে প্রবেশ করানোর জন্য তৈরি করব সেই সময় আমি গর্ত টি কেও আমি এরকমই ২০ মতোই করব যেখানে আমি বলব যে আমার গর্তটি হবে ২০০ কমবেশি ০০ বা ০০৫ বা এরকমই কিছু হবে আবার আমি এটাও বলতে পারি যে এটাকে ০১ মিলিমিটার করতে হবে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি শ্যাফ্ট এটি একটি গর্ত সুতরাং বলার চেষ্টা করছি যে আমাদের এই শ্যাফ্ট টির জন্য কিছু ভিন্নতা হতে পারে এই গর্তটির জন্যেও আমি কিছু ভিন্নতা নিতে পারি তো এখন দুটি চূড়ান্ত প্রান্তগুলি হল ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কোন শ্যাফ্ট এর জন্য এর উর্ধ্বসীমা টি হবে ২০১ এবং নিম্নসীমা টি হবে ১৯৯ আপনার গর্তের জন্য ঊর্ধ্বসীমা টি কী এবং আপনার গর্তের নিম্নসীমা টি কী নিম্নের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা পৃথক হবে সুতরাং এখানেও আপনার ২০১ এবং ১৯৯ থাকবে তো আপনার গর্তটি যদি নিতান্তই ১৯৯ হয় তবে সর্বাধিক পরিমাণে উপাদান রয়েছে আর এখানে আপনার সর্বোচ্চ পরিমাণ ছিল ২০১ যা উপরের দিকের আর এখানে এটি নীচের দিকে আপনি যখন কোনও গর্ত নেওয়ার চেষ্টা করবেন তখন এটি উপরের দিকে থাকবে এবং এটি যখন জিনিস হিসাবে নেবেন তখন নীচের দিকে থাকবে আমরা সেটা একটু পরে দেখব পরিকল্পনাকারীর উচিত বা পরিকল্পনাকারীর এটি বলা প্রয়োজন যে ঠিকভাবে ক্রিয়া কলাপ কার্য করার জন্য এবং পরিষেবা নিশ্চিত করার জন্য এর আকার টি কি রকম হবে তার সহনশীলতা র একটি সীমা দেওয়া উচিত যখন সহনশীলতা টি পদ্ধতির ভিন্নতার চেয়ে যথেষ্ট পরিমাণ বড় হয় তখন কোনও অসুবিধা হয় না এর অর্থ হল এর সহনশীলতা আমি যে সহনশীলতা টি দিয়েছি সেটি পদ্ধতিতে আশা তারতম্য এর থেকে বেশি সুতরাং তখন উৎপাদন করতে আমার কোনও সমস্যা নেই এবং আপনি যখন এইভাবে ভাবার চেষ্টা করবেন যে যন্ত্রটিতে প্রক্রিয়াটি হওয়ার সময় অনেকগুলি চলনযোগ্য যান্ত্রিক অংশ রয়েছে সে ক্ষেত্রেও এটি প্রযোজ্য সময়ের সাথে সাথে এই যান্ত্রিক চলমান অংশগুলির ক্ষয় এবং অবক্ষয় ঘটে এই ক্ষয় এবং অবক্ষয় এর কারণে মানগুলিতে সর্বদা একটি ছোট ওঠানামা বা তারতম্য দেখা যায় সুতরাং এই জিনিসগুলির যখন আমরা অস্তিত্ব নেওয়ার চেষ্টা করি তখন সর্বদা একটি উচ্চসীমা থাকে যা আপনাকে দিতে হবে এবং একটি নিম্ন সীমা থাকে সেটাও আপনাকে দিতে হবে ঊর্ধ্ব এবং নিম্ন সীমাটির মধ্যে পার্থক্যটিকে গ্রহণযোগ্য সহনশীলতা হিসাবে অভিহিত করা হয় তাই সহনযোগ্য তাই এ কারণেই এটিকে সহনশীলতা বলা হয় আমি এই তারতম্য টি গ্রহণ করতে পারি সেইজন্যই এটিকে সহনশীলতা বলা হয় উদাহরণস্বরূপ একটি শ্যাফ্ট কে ৪০ কমবেশি ০০২ মিলিমিটার ব্যাসের মধ্যে তৈরি করতে হবে এর অর্থ হল শ্যাফ্ট এর ব্যাসটির যদি উর্ধ্বসীমা ৪০০২ এবং নিম্নসীমা ৩৯৯৮ এর মধ্যে হয় তাহলে এটি গ্রহণযোগ্য সুতরাং সর্বোচ্চ গ্রহণযোগ্য সহনশীলতা কি সর্বোচ্চ গ্রহণযোগ্য সহনশীলতা হল ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা যা আপনাকে মিলিমিটার এককে দেবে ঠিক আছে সুতরাং আমরা একইভাবে গর্তের সহনশীলতা সম্পর্কে বলতে পারি এখানে আমরা শ্যাফ্ট বা গর্তের সম্পর্কে দ্বিমাত্রিক ২D আলোচনা করছিলাম আমরা ত্রিমাত্রিক ৩D জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে ও সহনশীলতার আলোচনা করতে পারি এখনকার দিনে আমরা কোন জিনিসের ত্রিমাত্রিক সহনশীলতার তারতম্য নিয়ে আলোচনা করি সুতরাং এখন একটি প্রাথমিক বা মৌলিক আকার হল সেই আকার যার ওপর ভিত্তি করে মাত্রার বিচ্যুতি দেওয়া হয় সুতরাং আমরা যা বলতে চাইছি তা হল ৪০ এই ৪০ হল প্রাথমিক আকার বা মৌলিক আকার আর তার সাথে কমবেশি ০০২ ঠিক আছে এর সাথে ০০২ যুক্ত হয়েছে আর এখানে ০০২ বিয়োগ হয়েছে এছাড়া কিছুই নয় এটা এখানে সহনশীলতা প্রকাশ করেছে ঠিক আছে এবং অন্য আকর্ষণীয় বিষয়টি হল কেন এই সহনশীলতা দেওয়া হচ্ছে সহনশীলতার দিকে তাকিয়ে আমি এও সিদ্ধান্ত নিতে পারি যে এই অংশটি তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়েছিল ধরুন যদি সহনশীলতা খুব কম হয় উদাহরণস্বরূপ আসুন আমি ৪০০২ এর একটি উদাহরণ দেখার চেষ্টা করি আমাকে এরকম একটি শ্যাফ্ট তৈরি করতে হবে আমাকে ৪০০০২ এর একটি শ্যাফ্ট তৈরি করতে হবে আমাকে ৪০০০০২ এর একটি শ্যাফ্ট তৈরি করতে হবে সুতরাং আপনি যদি এটি দেখেন এটি টার্নিং দ্বারা করা যেতে পারে এটি টার্নিং দ্বারা করা যেতে পারে এবং পরবর্তী প্রক্রিয়াটি হবে গ্রাইন্ডিং আপনি যদি এটির জন্য যান তবে এটি এখানে টার্নিং তারপরে গ্রাইন্ডিং করতে হবে আর তারপরে কিছু সুপার ফিনিশিং প্রক্রিয়ার সন্ধান করতে হবে তো এটি কী তা আমরা জানি না তবে আপনাকে একটি সুপার ফিনিশিং প্রক্রিয়ার সন্ধান করতে হবে আপনি শুধু এখন দেখুন যে আমি কেবল সহনশীলতার উপর ভিত্তি করে আমি এটা বলতে পারি যে এই অংশটি তৈরি করতে কোন কোন পদ্ধতি যুক্ত হয়েছে এখন যদি আপনি আজকের আলোচনায় একটু আগের দিকে ফিরে যান যেখানে আমি বলেছি যে যথার্থতা বৃদ্ধির সাথে সাথে মূল্য ও বৃদ্ধি পায় কেন এমন হয় কারণ এখন আপনি দেখতে পাচ্ছেন একটি সঠিক অংশ তৈরি করতে অনেকগুলি প্রক্রিয়া যুক্ত হচ্ছে সুতরাং এই সবকিছুর পরে সহনশীলতা এবং কেন এই সমস্ত সহনশীলতা খুব গুরুত্বপূর্ণ এই সহনশীলতা একটি নতুন ধারণার দিকে নিয়ে যায় যা হল বিনিময়যোগ্যতা হিসাবে পরিচিত সুতরাং এটি ২ টি শব্দ আন্ত এবং পরিবর্তনশীলতা তে বিভক্ত করা যেতে পারে ঠিক আছে এই ধারণাটি আধুনিক উৎপাদন প্রযুক্তির একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছে যেখানে একটি সম্পূর্ণ পণ্যকে বিভিন্ন অংশ তে ভেঙে ফেলা সম্ভব হয়েছে সুতরাং প্রতিটি অংশের উৎপাদন একটি স্বাধীন পদ্ধতি হয়ে গেছে যা বিশেষীকরণ এর দিকে এগিয়ে চলেছে দেখুন আরও একটি জিনিস যে কোন পণ্য বিভিন্ন অংশ থেকে উৎপাদিত হয় সুতরাং অংশগুলির সংখ্যাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় যে এগুলি কেনা হয়েছে অথবা এই অংশগুলিকে প্রস্তুত করা হয়েছে তার ভিত্তিতে এবং এর আগে সুতরাং এখন কোন জিনিস কিনে আনা মানে আপনি বাজার থেকে কিনে আনবেন যেগুলো ব্যবহার করে আপনি কিছু পণ্য বা কোন কিছুই উৎপন্ন করতে পারেন সুতরাং আপনি যখন বাজার থেকে এটি কেনার চেষ্টা করেন আপনি কেবল জিনিসটির বর্ণনাগুলি দেবেন কিনে আনবেন জিনিস গুলি সাধারণত স্প্রিং নাট্ বোল্ট স্ক্রু ইত্যাদি হতে পারে সুতরাং আমরা এখানে M৬ নাট M৬ বোল্ট বলি সুতরাং এগুলোর জন্য আপনাকে বাজারে গিয়ে বলতে হবে আমাকে M৬ দিন অথবা আপনি বাজার থেকে একটি সম্পূর্ণ মোটর ও কিনে আনতে পারেন ঠিক আছে সুতরাং স্প্রিং এর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে খোলা কয়েল আকৃতির স্প্রিং অথবা বন্ধ কয়েল আকৃতির স্প্রিং আবার আপনি এর দৃঢ়তা সম্পর্কে বলে বাজার থেকে কিনতে পারেন আপনি এর ব্যাস এর সম্পর্কেও বলতে পারেন ঠিক আছে এইগুলি হল এর বর্ণনা যা বাজারে উপলব্ধ আছে এই সমস্ত কিনে আনা জিনিসগুলোতে কি হয় যে এই কিনে আনা জিনিসগুলি একটি বিনিময়যোগ্যতার ধারণা অনুসরণ করে করা হয় কারণ এই নাট্ ও বোল্ট বিভিন্ন জিনিস কে আটকানোর জন্য ব্যবহৃত হয় সুতরাং আমি যা করি তা হল আমি এটি প্রচুর পরিমাণে উৎপাদন করি সুতরাং যাতে আমি ধারণাটি পেতে পারি এবং আমি অংশগুলি একটি কম খরচে সরবরাহ করতে পারি সুতরাং মূল্য কমানোর জন্য এই বিনিময়যোগ্যতা টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি প্রয়োজন যে অংশগুলি কাঙ্খিত সূক্ষ্মতার সাথে প্রচুর পরিমাণে উৎপাদন করা উচিত এবং একই সাথে নির্দিষ্ট সূক্ষ্মতার সীমাটি মেনে চলতে হবে এই জাতীয় অবস্থায় একটি উপাদান উৎপাদনকে বলা হয় বিনিময়যোগ্য বিনিময়যোগ্য উৎপাদন ঠিক আছে এটি একটি বিশাল বিপ্লব এনে দিয়েছে যখন উৎপাদনে বিনিময়যোগ্যতা গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে যেকোনো জায়গা থেকে নেওয়া একটি অংশ অন্য যেকোনো একটি জায়গা থেকে নেওয়া এর বিপরীত অংশটির সাথে একত্রিত হওয়া উচিত সুতরাং আমার কাছে নাট আছে ১ বাক্স নাট্ থেকে আমি যেকোনো একটি তুললাম উদাহরণস্বরূপ আমি একটি বাক্স থেকে M৬ এর একটি নাট্ নিলাম এবং একটি বড় ১০০০ এর বাক্স থেকে এর বিপরীতের M৬ বোল্ট টি নিলাম আমি কেবল মাত্র এগুলিকে জোড়া লাগাতে চাইব এগুলি একত্রিত করা সম্ভব সুতরাং এটাই হল উৎপাদন ক্ষেত্রে বিনিময়যোগ্যতা এবং এরকম যদি হতে হয় এবং আপনারা ইতিমধ্যেই পড়েছেন যে নাট্ টির মানের ক্ষেত্রে অল্প তারতম্য থাকবে বোল্ট টির মানেও অল্প তারতম্য থাকবে এই দুটিকে এমনভাবে করা হয় যাতে তারা যেতে পারে বা তারা ছোটখাটো সামঞ্জস্য বজায় রাখতে পারে এবং তাদেরকে একত্রিত করা যেতে পারে বিনিময়যোগ্য একত্রীকরণ এর মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে বিভিন্ন উৎপাদক দ্বারা তৈরি করা অনুরূপ যন্ত্রাংশ গুলি একত্রিত করা যায় এবং পরবর্তী সময়ে একত্রিত করার জন্য এর কোনরকম পরিবর্তন করার প্রয়োজন হয় না যখন উপাদানগুলি বিপুল পরিমাণে উৎপাদিত হয় সেই সময় যদি না তারা বিনিময়যোগ্য হয় তবে গণ উৎপাদন প্রক্রিয়াটি সম্পন্ন হয় না সুতরাং অনুগ্রহ করে এটি বুঝুন যে এটি গণ উৎপাদন এর ক্ষেত্রে প্রযোজ্য ১৮৫৭ সালে যে শিল্প বিপ্লব ঘটেছিল তারপর থেকে যেসব যন্ত্রপাতি তৈরি করা হয়েছে তার বিনিময় যোগ্যতার ধারণা অনুসরণ করে করা হয়েছে বিনিময়যোগ্যতা অর্জনের জন্য বেশ কয়েকটি প্রমাণ মান অনুসরণ করা দরকার দেখুন এটা বোঝা উচিত যে আমি যখন বিনিময়যোগ্যতার বিষয়ে কথা বলি এবং আমি বলি যে কেবল ভারতের মধ্যেই বিনিময়যোগ্য সে ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য নয় কারণ আপনি কতক্ষণ কেবল মাত্র একজন ভারতীয় সরবরাহকারীর উপরে নির্ভরশীল থাকবেন আপনাকে বিশ্বের বাজারে আসতে হবে সুতরাং যদি আপনি বিশ্ব বাজার এ আসতে হয় তবে আপনি যা কিছু উৎপাদন করবেন সেটিকে এর সঙ্গে মানানসই হতে হবে অথবা এর প্রমাণ মানে হতে হবে সুতরাং বিনিময়যোগ্যতার ধারণার ভিত্তিতে কিছু নির্দিষ্ট মান অনুসরণ করা দরকার এবং এটিকে সর্বজনীন বিনিময়যোগ্যতা ও স্থানীয় বিনিময়যোগ্যতা হিসাবে শ্রেণিবদ্ধ করা যেতে পারে স্থানীয় মানে আমি ভারত সম্পর্কে যে কথাটা বলার চেষ্টা করছিলাম কিন্তু আজ এই দৃশ্যটি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে আমরা বিশ্ব বাজারের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছি সুতরাং একজন বিক্রেতা অটোমোবাইল শিল্পে জিনিসকে সরবরাহ করতে পারেন যা পুনেতে অবস্থিত হতে পারে যা দিল্লিতে অবস্থিত হতে পারে যা চীনও অবস্থিত হতে পারে যা জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত হতে পারে সুতরাং ভারতে আজ এমন বিক্রেতার সংস্থাগুলি রয়েছে যারা এই সমস্ত লোককে সরবরাহ করে এবং তারা বিশেষত সংযুক্ত করার শিল্পের সাথে যুক্ত আছে বিভিন্ন স্থানে উপাদানগুলি উৎপাদন হয় এবং তাদেরকে কার্যক্ষেত্রে এলোমেলোভাবে বেছে নেওয়া হয় এদেরকে সর্বজনীন বিনিময়যোগ্যতা বলে যখন একই উৎপাদন ক্ষেত্রের মধ্যেই অংশগুলি উৎপন্ন করা হয় এবং তা থেকে এলোমেলোভাবে বেছে নিয়ে একত্রিত করা হয় তখন তাকে স্থানীয় বিনিময়যোগ্যতা বলে সুতরাং আমি এখানে যা করেছি তা হল আমি আমার ব্যাখ্যাতে এটাকে একটু পরিবর্তন করে নিয়েছি আমি বলেছি এটি আপনার নিজস্ব শিল্প হতে পারে উদাহরণস্বরূপ মারুতি শিল্প হুন্ডাই শিল্প তাদের নিজস্ব প্রমাণ মান থাকতে পারে এবং তাদের মানগুলি কেবলমাত্র তাদের নিজস্ব উৎপাদিত বস্তুগুলির একত্রিতকরণ এর সময়েই ব্যবহার করা যেতে পারে অন্যান্য উৎপাদকের সাথে এই জিনিসগুলো কে মেলানো যায় না ঠিক আছে যেমন অটোমোবাইল শিল্পে যে স্ক্রু তৈরি করা হয় সেগুলিকে উৎপাদন ক্ষেত্রের যন্ত্রে ব্যবহার করা যায়না বিনিময়যোগ্যতার আরেকটি আকর্ষণীয় বিষয় আলোচনার জন্য আরেকটি আকর্ষণীয় ধারণা হল নির্বাচিত একত্রিতকরণ এর পদ্ধতি সুতরাং নির্বাচিত একত্রিতকরণ এর পদ্ধতির অর্থ হল যে আমি একটি অংশ বেছে নিয়েছি সেই অংশটি অন্য অংশের সাথে যুক্ত হতে হবে এখন আমি হয় একটি অংশকে কাটছাঁট করব যাতে একটি গর্তের সাথে নির্দিষ্ট শ্যাফ্ট টি ঠিকমতো যায় অথবা সমগ্রটা যাই হোক না কেন তার সাথেই মানানসই হয় একটি নাট্ নেওয়া হয় এবং তারপর একটি বোল্ট নেওয়া হয় এরপরে আমি বোল্ট টিকে গ্রাইন্ড করব অথবা নাট্ টিকে গ্রাইন্ড করব আর তারপরে নিশ্চিত করবো যে এই নাট্ টির সাথে এই বোল্ট টি যেন ঠিকঠাক ভাবে মিলে যায় আর যদি আমি অন্য কোনও নাট্ এবং অন্য কোনও বোল্ট এলোমেলোভাবে গ্রহণ করি এবং একত্রিত করতে চাই তখন এটি নাও মিলতে হতে পারে সুতরাং এটিকে নির্বাচিত একত্রিতকরণ বলা হয় এটি নিখুঁতভাবে বিভিন্ন সূক্ষ্ম উপাদানের জন্য ব্যবহৃত হয় যেমন ডিজেল ইনজেকশন পাম্প গুলিতে আপনার নিমজ্জক এবং ব্যারেল থাকে সুতরাং সিলিন্ডার ইঞ্জিন সিলিন্ডার এর প্রবেশের পথে আপনার একটি পাম্প রয়েছে যেটি এখানে রাখা রয়েছে সুতরাং এই পাম্পে একটি ক্যাম রয়েছে এবং এই ক্যাম টি সিলিন্ডারে প্রয়োজনীয় পরিমাণে ডিজেল প্রবেশ করানোর চেষ্টা করে সুতরাং এখানে তারা যা করে তা হল ডিজেল একটি ব্যারেলের ভিতরে প্রবেশ করে এবং তারপরে একটি নিমজ্জক রয়েছে সুতরাং এই নিমজ্জক এবং ব্যারেলকে খুব নিখুঁতভাবে একত্রিত করতে হবে যাতে নিচে থেকে ডিজেল বেড়িয়ে না আসে সুতরাং তারা এটিকে নির্বাচিত একত্রিতকরণ করার চেষ্টা করেন বিভিন্ন হাইড্রোলিক ভালভ সিলিন্ডার এবং পিস্টন ও যাই ভালভ থাকুক না কেন তারা সেটিকে নির্বাচিত একত্রিতকরণ করে যাতে সেখান থেকে কোনকিছুই না বেরিয়ে যেতে পারে নির্বাচিত একত্রিতকরণ টি একটি ব্যয়বহুল পদ্ধতি কেন কারণ আপনি একটি শাফ্ট নিয়েছেন এবং আপনি এটির বিপরীত অংশটিও নিয়েছেন তারপরে আপনি এর বিপরীত অংশ নিয়েছেন যেটি হুবহু এর সাথে মিলে যায় সুতরাং ১ বার একত্রিত করার জন্য আমরা হয়তো ৩ ৪ টি নিয়ে পরীক্ষা করেছি ও তা থেকে বাছাই করেছি এবং তারপর এটা তৈরি করেছি অর্থাৎ এই ক্ষেত্রে প্রচুর সময়ের প্রয়োজন এবং আপনি আরো বেশি একত্রিত করে উৎপাদন করতে চাইছেন সুতরাং নির্বাচিত একত্রিতকরণ এ ব্যয় কমায় সামগ্রিক তারতম্য টি কমানোর জন্য একটি কম খরচের পদ্ধতি এইভাবে একত্রিত করে উৎপাদিত বস্তুর গুণমান বৃদ্ধি করে এই প্রক্রিয়াতে উৎপাদিত বিপরীত উপাদানগুলি জোড়ায় জোড়ায় পরিমাপ করা হয় এবং বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় ঠিক আছে সুতরাং নির্বাচিত একত্রিতকরণ এর জন্য আমি শুরুতে যা বলেছিলাম তা হল আমি আপনাকে বলেছি যে এটি হল একটি শ্যাফ্ট এবং এটি একটি গর্ত এর অর্ধেক টি হল একটি গর্ত এবং এটি আপনি কম খরচে করতে চাইলে আপনি যা করেন তা হল আপনি প্রথমে একটি শ্যাফ্ট বাছাই করুন তারপরে এর বিপরীত দিকটি বাছাই করুন ও একত্রিত করুন এবং দেখুন যে এই দুটি ভালো ভাবে মিলিত হচ্ছে কিনা যদি মিলিত না হয় তাহলে অন্য আরেকটি নিন এবং একত্রিত করার চেষ্টা করুন এবং তারপরে এটি আলাদা করে রাখুন সুতরাং তাই এটি সামগ্রিক প্রকারভেদের কম খরচের পদ্ধতি এবং এইভাবে একত্রিত পণ্যের গুণমান উন্নত করা যায় এই প্রক্রিয়াতে জোড়ায় জোড়ায় উপাদানগুলি পরিমাপ করা হয় এবং বিনিময়যোগ্যতা র ভিত্তিতে একে বিভিন্ন বিন্যাসে বিভক্ত করা যায় আপনি এখান থেকে যেকোন একটি বাছাই করে নিতে পারেন সে গুলিকে এক জায়গায় করতে পারেন এবং তা থেকে একত্রিত করে বিভিন্ন পণ্য উৎপাদন করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনি ৪০ কমবেশি ০০২ মিলিমিটার নেওয়ার চেষ্টা করেন সুতরাং আপনি ৪০০২ এবং ৩৯৯৮ এর মধ্যে উৎপাদন করতে পারেন সুতরাং এটি প্রয়োজনীয় নয় যে আপনার চূড়ান্ত সীমাতেই কেবল আপনি অংশগুলি পাবেন এখন আপনি এর মধ্যবর্তী অংশতেও পেতে পারেন সুতরাং এই শ্যাফ্টের বিপরীতে আমি গর্ত তৈরি করি এবং এখন আমি এটি তুলে নেব এবং একত্রিত করব ঠিক আছে সঠিক জায়গা থেকে জোড়ায় জোড়ায় জিনিসগুলোকে নিয়ে একত্রিত করতে হবে যাতে আমাদের প্রয়োজনীয় গুণমান এর যতটা সম্ভব কাছাকাছি যেতে পারি সবশেষে আপনাকে গ্রাইন্ডিং করতে হবে এবং এটি সম্পন্ন করতে হবে খুব স্বল্প পরিসরের সহনশীলতায় জিনিস উৎপন্ন করার তুলনায় এটি কম ব্যয় বহুল পদ্ধতি হবে সুতরাং এখানে এক হল বিনিময়যোগ্যতা দুই হল নির্বাচিত একত্রিতকরণ আবার এখানে নির্বাচিত একত্রিতকরণ এ আমরা যা করি তা হল আমরা এটিকে বিভিন্ন ভাগে রাখার চেষ্টা করি এবং আমরা সেই সব জায়গা থেকে এইগুলো কে বেছে নিই যাতে এই দুটির মধ্যেই থাকে উদাহরণস্বরূপ এটি ৪০০২ হতে পারে এটি ৪০০১ হতে পারে এটি ৪০০০ ৩৯৯৮ হতে পারে ঠিক আছে সুতরাং আমার এখানে সমস্ত শ্যাফ্ট রয়েছে আর আমার যেরকম প্রয়োজন সেরকম বোল্ট রয়েছে তো এখানে বিপরীত জিনিসগুলো রয়েছে এখান থেকে আমি খুব তাড়াতাড়ি নিতে পারি এবং বাছাই করে একত্রিত করতে পারি তবে এখানে সবথেকে বড় সমস্যা টি কি এবং আমি কেন বলেছিলাম এটি ব্যয়বহুল আপনাকে প্রথমে যাচাই করতে হবে এবং তারপর বাছাই করতে হবে এবং বাছাই করার পরেও আপনি খুব উচ্চ সহনশীলতা পেতে চাইলে এটিকে গ্রাইন্ডিং করতে হবে এবং তারপর এটি সম্পন্ন হবে ঠিক আছে সুতরাং এটি নির্বাচিত একত্রিতকরণ তবে আপনি যদি কঠোর সহনশীলতা পেতে চান তবে একই নির্বাচিত একত্রিতকরণ টি খুব ব্যয়বহুল সহনশীলতা হবে আলোচনার পরবর্তী বিষয় হল সহনশীলতা বিনিময়যোগ্যতার সুবিধার্থে নকশা অনুসারে উপাদানগুলি অনুমোদিত সহনশীলতার সীমার মধ্যে উৎপাদন করা হয় কার্যকারিতার প্রয়োজনীয়তা অনুসারে যথাযথভাবে বিবেচনা করে নকশাকারীরা মানের তারতম্যে যে সীমা টি অনুমোদিত করে তাকে সহনশীলতা বলে সুতরাং মূলত আমাদের যা করার কথা তা হল একটি ফাংশন আছে ফাংশানের উপাদান ও থাকবে ঠিক আছে সুতরাং এই ফাংশনের উপাদান টি কীভাবে এলো এটি গ্রাহকদের কথা অনুসারে হয় গ্রাহকের কথা বা পছন্দ থেকে এসেছে তিনি এটি কিছু পণ্য তে রূপান্তর করেছেন এবং সেখানে থেকে ফাংশনের উপাদান এসেছে ফাংশনের উপাদান অনুসারে একটি নকশাকারী কে চিত্রটি বানাতে হবে এবং তার পরে তিনি বা আমরা এটি উৎপাদনকারী কে দেব সুতরাং নকশাকারী কে সমস্ত কার্য গুলি ঠিক ভাবে জানতে হবে এবং সেই কার্য গুলি জানার পরে তাকে যুক্তিগত ভাবে চিন্তা করতে হবে এবং উৎপাদনের জন্য একটি চিত্র বানাতে হবে যাতে এটি উৎপাদন করা যেতে পারে এবং একই সঙ্গে এটির যেন খরচও কম হয় সুতরাং ইঞ্জিনিয়ারিং চিত্রাঙ্কন এবং উৎপাদনের চিত্রাঙ্কন এর মধ্যে পার্থক্য কি এর পার্থক্যটি হল কেবল মাত্রার সাথে সহনশীলতা যুক্ত থাকে ঠিক আছে সহনশীলতা কে একটি নির্দিষ্ট মানের জন্য বা কোন পরিমাপ করা মানের অনুমোদিত তারতম্য কে অথবা কোন একটি নির্দিষ্ট মানের নিয়ন্ত্রণের মানদণ্ডকে সংজ্ঞায়িত করা হয়েছে ঠিক আছে এটি অনুমোদিত তারতম্যের একটি মাত্রা ঠিক আছে এটি সমগ্র তারতম্য হিসাবেও সংজ্ঞায়িত ও করা যেতে পারে সুতরাং একটি আকারের মাত্রায় অনুমোদিত এবং এটি ইতিমধ্যে যেমনটি আমরা দেখেছি যে ঊর্ধ্ব এবং নিম্ন গ্রহণযোগ্য মান এর মধ্যে গাণিতিক পার্থক্য সুতরাং আমি যে তারতম্য টি সহ্য করি সেটা সহনশীলতা ছাড়া আর কিছুই নয় সুতরাং উৎপাদন ব্যয় এর সাথে কাজের সহনশীলতার তুলনা অনুমোদিত সহনশীলতা বৃদ্ধি পাচ্ছে যেমনটি আমি এই আলোচনার শুরুতেই সঠিকতা সম্পর্কে বলার সময় আপনাকে যা বলেছিলাম আমি বলেছিলাম যে অনুমোদিত সহনশীলতা হ্রাস ঘটল এর অর্থ সহনশীলতা হ্রাস পাচ্ছে বললে সঠিকতা বৃদ্ধি পাচ্ছে বোঝায় এটি আরও কঠোর ও কঠোর হয়ে উঠছে এটি অর্জন করতে উৎপাদনের ব্যয়টিও সূচকের ঘাতে বৃদ্ধি পায় তো এটি এখানে সহনশীলতা আর এটি হল ব্যয় তাই সহনশীলতা যেমন আরও শক্ত থেকে আরো শক্ত হয় যেমন সহনশীলতা ছোট থেকে আরও ছোট হয় সেই সময় খরচও বেশি থেকে আরো বেশি হয় সহনশীলতার ব্যয় বেশি এটি সর্বনিম্ন মান এটি সর্বোচ্চ মান ঠিক আছে এবং ব্যয়টি কম থেকে আরো কম হওয়ার সাথে সাথে সহনশীলতা এই জাতীয় কিছু বেশি থেকে আরও বেশি হয় সুতরাং এটি সর্বনিম্ন এবং এটি সর্বোচ্চ তো সহনশীলতা সহনশীলতাটি কী সহনশীলতা হল প্রকরণ মাত্রিক তারতম্য ঠিক আছে সুতরাং যেমন অনুমোদিত সহনশীলতা হ্রাস পেতে থাকলে উৎপাদন ব্যয় আরও বেশি হবে ক্রিয়া কলাপ এর প্রয়োজনীয়তার গুণমান না কমিয়ে যখন অনুমোদিত সহনশীলতার সীমাকে বৃদ্ধি করা যায় সেই সময় উৎপাদন ব্যয় কমে যায় অর্থাৎ এটি একটি ঘাতের সমীকরণ মেনে চলে ঠিক আছে এটি খুব গুরুত্বপূর্ণ লেখচিত্র এবং আজ আমরা যা করার চেষ্টা করছি তা হল আমরা এই ঘাতের সমীকরণ টি কে রৈখিক সমীকরণে রূপান্তরিত করার চেষ্টা করছি এবং আমরা পরিবর্তনের চেষ্টা করছি পরিবর্তনের চেষ্টা করছি এবং আমরা এটিকে সরাতে চাইছি সরাতে চাইছি এবং ব্যয় কে যতটা সম্ভব কমাতে চাইছি বলার অপেক্ষায় এটা বলা উচিত আমরা এখানে কোন একটি বিন্দুতে সরিয়ে আনতে চাইছি অর্থাৎ এটি উৎপাদনের জন্য খুবই কম খরচসাপেক্ষ পথ খুব নিবিড় সহনশীলতার সীমা বজায় রাখতে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে যা অবশ্যই উৎপাদন ব্যয়কে বাড়িয়ে তোলে সুতরাং আমরা যা বলার চেষ্টা করছি তা হল আমরা এটি বলার চেষ্টা করছি যে আপনি যদি সহনশীলতার প্রবণতা হ্রাস করার চেষ্টা করেন তবে আপনার যন্ত্রটি যা কিছু অংশ উৎপাদন করে তা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকতে হবে যেখানে প্রায় নগণ্য অনিয়ন্ত্রিত পরিবর্তনশীল রাশি থাকবে এবং এখানে কাজের টুকরোটি আণুবীক্ষণিক স্তরে একটি তারতম্যের মধ্যে পরে যখন কোন কিছু যন্ত্র তে আসে সেই সময় দৃঢ়তার দৃষ্টিকোণ থেকে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত যেখানে প্রক্রিয়াটিও নিয়ন্ত্রণে আছে তবেই কেবল আপনি খুব কম সহনশীলতার সীমার মধ্যে অংশ তৈরি করতে সক্ষম হবেন এবং যখন বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিসের জন্য বাছাই করার কাজটি করতে হবে সেই সময় উৎপাদনের ক্ষয় ব্যাপকভাবে বেড়ে যায় এর পরে সহনশীলতার শ্রেণিবিন্যাসের দিকে নজর দেওয়া যাক যখন সহনশীলতার বিন্যাসটি মূল আকারের কেবল একদিকে থাকে তবে এটি একপার্শ্বিক সহনশীলতা হিসাবে পরিচিত অন্য ভাবে বলতে গেলে সহনশীলতার সীমাটি সম্পূর্ণরূপে মূল জিনিসটির একপাশে থাকে হয় উপরের নাহলে নিচের দিকে একপার্শ্বিক সহনশীলতা টি ড্রিলিং প্রক্রিয়ার সাথে যুক্ত সুতরাং আসুন দেখা যাক এটি কি এটি ৪০০ আমি কেবল মাত্র বেশি বলতে পারি অথবা আমি বলতে পারি ০০ কম সুতরাং এখানে এটি একপার্শ্বিক সহনশীলতা এটি একটি শর্ত বা এটি ০০ যুক্ত ০০ বিয়োগ ০২ এর মতো হতে পারে সুতরাং যদি সহনশীলতার বিস্তৃতিটি কেবল মৌলিক পরিমাপের একপাশে থাকে মানে এক দিকের উভয়পক্ষতেই থাকে সুতরাং এখানে সর্বোচ্চটি হল ৪০০২ বা ৪০২ আর সর্বনিম্ন ৪০ হয় অর্থাৎ এখানে এটি সর্বোচ্চ ৪০০ ৩৯৮ ঠিক আছে সুতরাং এটি একপার্শ্বিক সহনশীলতা হিসাবে পরিচিত একপার্শ্বিক সহনশীলতা সাধারণত তুরপুন প্রক্রিয়াতে ব্যবহার করা হয় যেখানে গর্তের মাত্রাগুলি কেবল একদিকেই সরে যায় সেটা হল গর্তটি সর্বদা আকারের বড় হয়ে যায় কখনো ছোট হয় না এই তথ্যটির নিচে দাগ দিন আপনি একটি প্রয়োজনীয় মানের জন্য তুরপুন ব্যবহার করছেন যা ৬ মিলিমিটার হতে পারে এবং আপনি এখানে একটি গর্ত করার চেষ্টা করছেন এবং আপনি আশা করছেন যে এটি পুরোপুরি ৬ মিলিমিটার এর হবে এটি যদি ঠিক ৬ মিলিমিটার না হয় তাহলে আপনি কখনোই ৫৯৫ পাবেন না আপনি কেবল ৬০৫ ই পেতে সক্ষম হবেন কারণ সেই যন্ত্রাংশের স্পিন্ডেল টি ডিম্বাকৃতি বা ক্ষয়ে যেতে পারে এবং প্রয়োজনের তুলনায় একটি বড় গর্ত উৎপন্ন করতে পারে খুব বিরল অবস্থায় আপনি একটি প্রয়োজনের তুলনায় ছোট গর্ত পেতে পারেন যেখানে সম্ভবত কাজের টুকরোটি প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করে এবং পরে সেই তাপগুলি বিকিরণ করে দেয় একটি গর্ত সঙ্কোচনের ঘটনা ঘটছে যখন আপনি থার্মোপ্লাস্টিক পদার্থ থার্মোপ্লাস্টিক ড্রিলিং করবেন তখন এই ঘটনার প্রভাব খুব বেশি কারণ আপনি যখন এটির উপর কাজ করবেন তখন তাপ জমা হয়ে এটি বড় হয়ে যাবে এবং পরে এটি সংকুচিত হয়ে যাবে এবং প্রয়োজনের তুলনায় ছোট হয়ে যাবে তবে ধাতব পদার্থের ক্ষেত্রে এটি সম্ভব নয় সুতরাং অনুগ্রহ করে এটি নোট করে নিন যে এটি একই দিকের সহনশীলতা এটি কেবল প্রাথমিক এর বিচ্যুতি একদিকেই রয়েছে সুতরাং পরেরটি সহনশীলতার শ্রেণিবিন্যাস তাহলে এখানে কেন একপার্শ্বিক সহনশীলতার প্রয়োজন একপার্শ্বিক সহনশীলতা সর্বদা পছন্দ করা হয় কারণ প্রাথমিক আকারের জন্য সর্বদা GO সীমান্ত গেজ ব্যবহার করা হয় ঠিক আছে সীমান্ত গেজ কি তা আমরা একটু পরে আলোচনা করব তবে যেহেতু শব্দটি এসেছে তাই আমি বলতে চাই যে এটি গণ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয় উৎপাদনে কি হয় যে প্রতিটি উৎপাদিত জিনিস একত্রিতকরণ এর আগে যাচাই এবং পরীক্ষা করে দেখা হয় তো পরীক্ষা করা হয় অথবা পরিদর্শন করা হয় এই দুটির মধ্যে প্রযুক্তিগত শব্দ হল প্রদর্শন করা হয় এবং তারপরেই এগুলি একত্রিত করা হয় সুতরাং আমরা এখানে চাই যে যখন এই পরিদর্শন গুলি করব সেখানে দুটি শ্রেণীবিন্যাস করব একটি শ্রেণিবিন্যাস হল আপনি তথ্যগুলি পরিমাপ করবেন এবং তারতম্যটি লিখে নেওয়ার চেষ্টা করবেন তার মানে ধরুন যে শ্যাফ্ট টির ব্যাস ৪০১ মিলিমিটার অন্যভাবে বলতে গেলে যে কেন আমার এই তথ্যটি প্রয়োজন কারণ যেকোনোভাবে এই উপাদানটি একত্রিত করার জন্য ব্যবহৃত হবে এটির অন্য উপায়ে আমাকে কেবল একটি সূচক পরিমাপে বলতে হবে সূচক পরিমাপের অর্থ আমাকে খালি এটি যা তৈরি করা হয়ছে সেটা একত্রিত করা যাবে কিনা সেটা বলতে হবে আমাকে মানগুলি নিয়ে অত চিন্তা ভাবনা করতে হবে না আমাকে কেবল যাচাই করতে যদি শ্যাফ্ট টি ঠিকমতো যেতে পারছে তাহলে ঠিক আছে আর যদি না যেতে পারে তাহলে ভুল আছে সুতরাং যদি সূচকটি আমাকে ব্যবহার করতে হয় তবে আমি এমন একটা জিনিস বানাবো যেটা গেজ নামে পরিচিত অর্থাৎ গেজ গুলি কেবল শ্যাফ্ট বা গর্ত যাই হোক না কেন তার GO বা NO GO খুঁজতে ব্যবহৃত হয় সুতরাং গেজ গুলি অর্থাৎ গেজ গুলির ক্ষেত্রে আমাদের দুটি শ্রেণীবিন্যাস আছে আমার এটাকে বলা উচিত যে এটা হল GO আর এটা NOT GO বা NO GO যদি আমার এই NO GO টি এর মধ্যে প্রবেশ করে যায় বা গর্তের ভিতরে যেতে পারে তখন এর অর্থ হল যে আপনি যে জিনিসটি উৎপন্ন করেছেন বা এই বৈশিষ্ট্যটি যেটাই পেয়েছেন সেটা গ্রহণযোগ্য নয় আর যদি এটাক প্রবেশ করে যায় তার মানে এটি গ্রহণযোগ্য যে নীতি গুলি অনুসরণ করে তা আমরা একটু পরে বলব তবে এগুলি হল সীমান্ত গেজ সীমান্ত গেজ হল এমন গেজ যা উৎপাদিত বস্তু বা এর সামনে যেটা রাখা হয়েছে সেটা গ্রহণযোগ্য কিনা তা যাচাই করে ঠিক আছে তো ধরুন আমি এটি এইভাবে বলতে চাই আপনি প্রতিদিন সকালে রক্তে শর্করা পরিমাপ করেন মনে করুন যদি এই তথ্যটি ১৪০ এর বেশি হয় তবে এটি উদ্বেগজনক সুতরাং আপনি যখন সেই সকালে রক্তের শর্করা পরিমাপ করছেন তখন শুধু খেয়াল রাখতে হবে যে এটি উদ্বেগজনক পরিস্থিতি কিনা আপনি নিরাপদ আছেন কিনা তা জানতে আগ্রহী কেন হ্যাঁ আপনি অন্য মত দিতে পারেন যে আমি সীমান্ত রেখা তে আছি আমি ঠিক আছি আপনি যখন সীমান্ত মানে থাকবেন দয়া করে আর একবার পরীক্ষা করার চেষ্টা করুন বা আমি এভাবে বলব যে আপনি আরো একবার পরীক্ষাটি করুন আর দেখুন যে এটি উদ্বেগজনক আসছে কিনা যদি মানটি উদ্বেগজনক না হয় তাহলে কেবল ভুলে যান ঠিক আছে অর্থাৎ এটা এরকমই তাহলে এই গেজের অস্তিত্ব কেন নিয়ে আসা হয় কারণ উৎপাদন শিল্পে কেউই পরিদর্শন করার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে না যদি কেউ এসে বলে যে এখানে একটি কলম রয়েছে যা পরীক্ষা করা হয়েছে এবং তাই অনুগ্রহ করে আরও ২ টাকা দিতে হবে আপনি বলবেন যে প্রতিটি অংশে পরীক্ষা করতে হবে না আমি অতিরিক্ত ব্যয় করতে পারবন এটি একটি মূল্য সংযোজন কাজ তবে এর জন্য কোন গ্রাহকই ব্যয় করতে আগ্রহী হবে না সুতরাং উৎপাদন প্রক্রিয়ার সাথেই এই পরীক্ষাটি করে নিতে হবে অথবা তারপরে কোন গেজ রেখে পরীক্ষাটি করতে হবে এবং বলতে হবে যে এটি গ্রহণযোগ্য নাকি নয় তো GO gauge limit কি যে সমস্ত বিভিন্ন মানের গর্ত এবং শ্যাফ্ট এর নিম্ন ও উর্ধ্ব সীমা একই তাদেরকে প্রমাণ মানে চিহ্নিত করার জন্য GO gauge ব্যবহৃত হয় সুতরাং আমরা এটি দেখার চেষ্টা করছি তো এখন আসুন আমরা এই শ্রেণী গুলি দেখি একটু পরেই শ্রেণীর সহনশীলতা দেখব সহনশীলতার পরবর্তী শ্রেণিবিন্যাস উভয় পার্শ্বীয় হতে চলেছে সুতরাং uni মানে একটি পক্ষ bi মানে উভয় পক্ষ যখন সহনশীলতা টি মৌলিক মানের উভয় পাশেই বিস্তারিত থাকে তখন একে উভয় পার্শ্বীয় সহনশীলতা বলে যেমন ৪০ কম বেশি ০২ মিলিমিটার এটি মিলিমিটার এর সাপেক্ষে বেশির দিকে ও থাকে আবার কমের দিকেও থাকে এটি একটি শ্যাফ্ট ঠিক আছে সুতরাং অন্য ভাবে বলতে গেলে এটির মান প্রাথমিক মানের উভয় দিকেই হতে পারে এটি সমানভাবে ছড়িয়ে থাকবে সেরকম নাও হতে পারে ঠিক আছে সুতরাং উদাহরণস্বরূপ এমন একটি সম্ভাবনা থাকতে পারে যেখানে ব্যাস ৪০ এর থেকে ০২ বেশি হতে পারে অথবা ০৫ মিলিমিটার কম হতে পারে অর্থাৎ এটির ব্যাস হতে পারে ৪০২ মিলিমিটার বা এটি ৩৯৫ মিলিমিটার ও হতে পারে এটি ২ এবং এটি ৮ ঠিক আছে সুতরাং এটি আমরা যা বলার চেষ্টা করছি এখানে এটি সমান হওয়ার দরকার নেই ব্যবহারকারীরা এর এই সীমান্ত মানের পুরো সুবিধা নিতে পারেন বিশেষত একত্রিতকরণ এর সময় গর্তের অবস্থান এর ক্ষেত্রে এই সমস্ত সহনশীলতা উৎপাদনে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা উৎপাদন কে সাধারণত ২ টি বড় ভাগে শ্রেণিবিভাগ করি একটি হল যন্ত্রাংশের উৎপাদন আর অপরটি হল একত্রীতকরণ আজকালকার দিনে বিনিময়যোগ্যতা এতটাই বেড়েছে যে সমস্ত অংশই কারখানার বাইরে উৎপাদিত হয় কেবল কারখানার ভিতরে একত্রিত করা হয় যখন জিনিসপত্র গুলিকে একত্রিত করতে হয় সেই সব অংশগুলি কিছু সহনশীলতা দিয়ে উৎপন্ন করতে হবে যদি অংশগুলি সহনশীলতার সাথে উৎপন্ন করতে হয় তবে উৎপাদন ব্যয়টি ও কমে আসে এবং আপনি প্রাকৃতিক ভাবেই কোন একই জিনিস অনুরূপ জিনিস উৎপাদন করতে পারবে না আপনাকে কিছু তারতম্যের বৈধতা দিতে হবে সুতরাং এগুলি প্রধানত গণ উৎপাদনের ব্যবস্থাতেই ব্যবহৃত হয় যেখানে যন্ত্রটিতে মূল আকারটি দেওয়া থাকে সহনশীলতা টি যখন একাধিক মাত্রার সহনশীলতা র দ্বারা নির্ধারিত হয় তখন এটিকে যৌগিক সহনশীলতা বলে সুতরাং আমরা পরবর্তী আলোচনায় এটা আলোচনা করব যে যৌগিক সহনশীলতা কি